Software Testing সফটওয়্যার টেস্টিং Prof Rajib Mall প্রফেসর রাজীব মাল Department of Computer Science and Engineering কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ Indian Institute of Technology Kharagpur Lecture - 09 লেকচার - 09 Pair wise Testing জোড়া ভিত্তিক পরীক্ষা এই সেশানে স্বাগত এখন পর্যন্ত আমরা ব্ল্যাক বক্স পরীক্ষার দিকে তাকিয়ে আছি এবং আমরা কয়েকটি ব্ল্যাক বক্স পরীক্ষার কৌশল দেখেছি কিন্তু equivalence class টেস্ট কেস দেখেছি আমরা special value টেস্ট কেস দেখেছি আমরা decision table ভিত্তিক পরীক্ষা এবং cause effect গ্রাফিংর আকারে সম্মিলিত পরীক্ষা টেস্টিং দেখেছি এখন আসুন আমরা আরও একটি ব্ল্যাক বক্স টেস্টিং দেখার চেষ্টা করি যা আদতে একটি সংমিশ্রণীয় পরীক্ষাও যা যখন inputর সংখ্যা বড় হয় তখন প্রযোজ্য এবং এটি সমস্ত জোড়া পরীক্ষা বা জোড়া ভিত্তিক পরীক্ষা নামে পরিচিত আসুন জোড়া ভিত্তিক পরীক্ষার কৌশলটি দেখি যেমন আমরা উল্লেখ করছি যে অনেক সময় আমাদের পরিস্থিতি হয়েছে যেখানে আমাদের অনেকগুলি প্যারামিটার রয়েছে এবং প্রতিটি প্যারামিটার হয় বুলিয়ান বা এটি বেশ কয়েকটি মান নিতে পারে আসুন একটি ওয়ার্ড প্রসেসরে এই ফন্ট সেটিংটি দেখি এইগুলির মধ্যে প্রত্যেকটি স্বাধীনভাবে আমরা চালু বা বন্ধ করতে পারি স্ট্রাইক করতে পারি সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট ছোট ক্যাপস ইত্যাদির মাধ্যমে ডবল স্ট্রাইক করতে পারি সুতরাং কেন আমরা এখানে একটি নির্বাচন করতে পারি এখানে এবং ইত্যাদি এবং শুধু তাই নয় যে আমরা এখানে যেকোনো মান নির্বাচন করতে পারি যেটা ফন্টের ধরন ফন্ট স্টাইল যা আপনি নিয়মিত ইটালিক বোল্ড বা বোল্ড ইটালিক এবং ফন্ট সাইজ নির্বাচন করতে পারেন অনেকগুলি আকার 30 40 হতে পারে এখন যদি আমরা সমস্ত সম্ভাব্য সংমিশ্রণ বিবেচনা করি যা একটি বিশাল সংখ্যা হবে উদাহরণস্বরূপ আসুন আমরা বলি যে এগুলি 4 3 7 3 10 সুতরাং 10 input এবং আসুন আমরা অনুমান করি যে স্বাধীনভাবে আমরা তাদের সরলতার জন্য চালু এবং বন্ধ করতে পারি যদিও আমরা শুধুমাত্র কিছু সংমিশ্রণ কখনও কখনও সুপারস্ক্রিপ্ট বা সাবস্ক্রিপ্ট ইত্যাদি পরীক্ষা করতে পারি আসুন আমরা সরলতার জন্য ধরে নিই যে আমরা যাচাই করতে পারি আমরা এখানে input প্যারামিটারের যেকোন সম্ভাব্য সংমিশ্রণ দিতে পারি সম্ভাব্য প্রয়োজনীয় টেস্ট কেস এর সংখ্যা এতটা valueটি 2 টু দি পাওয়ার 10 অথবা 1024 কিন্তু এর সাথে আমাদের ফন্টের রঙও বিবেচনা করতে হবে বা ফন্টটি নিজেই বিবেচনা করতে হবে যদি আমরা ধরে নিই যে এখানে 10 আছে আসুন আমরা ধরে নিই যে এখানে 10 এবং এখানে এবং এখানে আছে আসুন আমরা ধরে নিই যে এই 3 টির মাত্র 10 টি মান আছে এখানে সরলতার জন্য আরও অনেক কিছু আছে তাহলে আমাদের 10 টু দি পাওয়ার 3 বিবেচনা করতে হবে সুতরাং যা 1000 এর সমান এবং একইভাবে আমাদের এখানেও একই রকম সমন্বয় আছে সুতরাং শুধু এই এবং এটি বিবেচনা করে এবং রক্ষণশীলভাবে অনুমান করে এখানে 10 টি সম্ভাব্য মান রয়েছে এটি 1024 থেকে 1000 হয়ে যায় যা প্রায় এক মিলিয়ন মান সুতরাং এটি খুব বেশি আমরা সত্যিই সব সম্ভাব্য সমন্বয় পরীক্ষা করতে পারি না আমরা কেবলমাত্র একটি স্ক্রিন চেক করার জন্য এই সমস্ত মিলিয়ন সম্ভাব্য সংমিশ্রণগুলি চালাতে পারি না তাহলে বিকল্প কি সুতরাং এটি জোড়া ভিত্তিক পরীক্ষার বিষয়ে সবকিছু আনুষ্ঠানিকভাবে সম্মিলিত পরীক্ষার সমস্যাটি জানাতে যে আমাদের n input আছে এবং প্রতিটি input কিছু সংখ্যক মান নিতে পারে কিছু বৈধ মান 3 কেউ 2 নিতে পারে কেউ 5 টি সম্ভাব্য মান নিতে পারে ইত্যাদি এবং আমরা অনুমান করি যে সিস্টেমের state নেই এই সম্ভাব্য সংমিশ্রণগুলি দেওয়া হলে সিস্টেম S সব সময় একইভাবে আচরণ করে অন্যথায় সমস্যা আরো জটিল হয়ে ওঠে যা আমরা সমাধান করতে পারি কিন্তু প্রথমে আসুন এই সহজ সমস্যাটি সমাধান করার চেষ্টা করি যে সমস্যাটি state স্বতন্ত্র আমরা যে সিস্টেমটি পরীক্ষা করছি তা হল state স্বতন্ত্র এবং তারপরে মানগুলির সংমিশ্রণের উপর নির্ভর করে সফ্টওয়্যারটিতে বাগ থাকতে পারে যদি n বড় হয় 20 30 এবং ইত্যাদি এবং সংমিশ্রণের সংখ্যা সমস্ত সম্ভাব্য মান পরীক্ষা করতে সক্ষম হওয়ার জন্য খুব বেশি সুতরাং আমরা কিভাবে পরীক্ষার টেস্ট কেসের সংখ্যা কমাতে পারি যাতে আমরা 10 12 বা 20 টি টেস্ট কেস ব্যবহার করে কার্যকর পরীক্ষা করতে পারি এবং তারপরও আমরা পুনরুদ্ধার করতে সক্ষম হই মিলিয়ন টেস্ট কেস হিসাবে প্রায় অনেক বাগ সনাক্ত করতে সক্ষম সুতরাং এটি সম্মিলিত টেস্টিং এবং এখানে মূল পর্যবেক্ষণ হল যে যখন 30 40 প্যারামিটার দিয়ে একটি প্রোগ্রাম লেখা হয় এটি একজোড়া প্যারামিটার বা একক প্যারামিটারের কিছু নির্দিষ্ট সংমিশ্রণ বা সম্ভবত 3 টি প্যারামিটার পর্যন্ত যা সমস্যার কারণ হয় সুতরাং যদি 3 টি প্যারামিটার যেকোনো 3 টি প্যারামিটার যা নির্দিষ্ট মান নেয় বা 2 টি প্যারামিটার কিছু নির্দিষ্ট মান নেয় বা একটি একক প্যারামিটার হতে পারে একটি নির্দিষ্ট মান নেয় তবেই সমস্যা দেখা দেয় গবেষকরা যে প্রচুর সংখ্যক সফ্টওয়্যার নিয়ে পরীক্ষা নিরীক্ষা করেছেন তার সমস্ত সম্ভাব্য সংমিশ্রণগুলি আমাদের চেষ্টা করতে হবে না এবং দেখা গেছে যে যদি আমরা 2 টি পরীক্ষা বিবেচনা করি তবে প্রায় সমস্ত বাগ খুঁজে পাওয়া যায় 2 টি সমন্বয় যদি আপনার 40 টি input variable থাকে সুতরাং আমাকে শুধু এটি আঁকতে দিন সুতরাং আমাদের ইনপুট প্যারামিটার আছে p1 p2 থেকে ধরা যাক p40 পর্যন্ত এবং প্রতিটি 0 বা 1 গ্রহণ করে এখন আসুন আমরা বলি যে সমস্যা হতে পারে যদি p1 এবং p15 ধরা যাক তাদের মান 1 1 থাকে সুতরাং এই সম্ভাব্য সংমিশ্রণের জন্য p1 এবং p15 উভয় সেট হচ্ছে আমাদের সমস্যা আছে অন্য যে কোন সংমিশ্রণে যেমন এটা হল এক এটা হল এক এটা হল এক এটা হল এক ইত্যাদি কোন সমস্যা হয় না শুধুমাত্র যখন আমাদের এই নির্দিষ্ট সেটিং আছে অন্যান্য input মানের সেটিং নির্বিশেষে সেগুলি 0 বা 1 হোক না কেন এটি আসলে কোন ব্যাপার না এই ক্ষেত্রে এই ধরনের সমস্যা সনাক্ত করার জন্য আমাদের সত্যিই পরীক্ষার কেস তৈরি করতে হবে যা সমস্ত জোড়া ভিত্তিক মান যেমন 1 15 সেট 1 1 1 15 সেট 0 1 1 15 সেট 1 0 এবং p1 p2 সেট 0 1 1 0 এবং ইত্যাদি তাহলে এখানে টেস্ট কেসের প্রয়োজনীয় সংখ্যা অনেক কম হবে কারণ আমাদের 1 0 1 0 1 0 1 ইত্যাদি টেস্ট কেসে থাকতে পারে সুতরাং এই 1 টেস্ট কেসটি নিজেই বেশ কয়েকটি জোড়া ভিত্তিক মান হিসাবে 1 0 এখানে 0 1 1 0 ইত্যাদি ইত্যাদি সুতরাং সমস্ত সম্ভাব্য মানগুলির জোড়া ভিত্তিক সংমিশ্রণ তৈরির জন্য প্রয়োজনীয় টেস্ট কেসের সংখ্যা 2 টি প্যারামিটার মারাত্মকভাবে কম হবে সুতরাং 40 টি প্যারামিটার এবং প্রত্যেকের 2 টি মান গ্রহণের জন্য আমাদের 2 টু দি পাওয়ার 40 টি টেস্ট কেসের প্রয়োজন হবে বা সমস্ত সম্ভাব্য সংমিশ্রণ বিবেচনা করে কিন্তু যদি আমরা শুধুমাত্র জোড়া ভিত্তিক মান বিবেচনা করি সমস্ত সম্ভাব্য জোড়া ভিত্তিক মান তারপর টেস্ট কেসের সংখ্যা 10 বা 12 হতে পারে আমরা জানি না এটি একটি কঠিন সমস্যা কিন্তু তারপর আমাদের কাছে সরঞ্জাম আছে আমরা শুধু খুব সহজ ছোট সরঞ্জাম এবং তাদের চালানো এবং খুঁজে বের করতে হবে তারা আপনাকে জোড়া ভিত্তিক টেস্ট কেস দেবে সব জোড়া টেস্ট কেস আসুন এই বিষয়ে বিস্তারিত দেখুন সুতরাং এই অনুমান যে শুধুমাত্র 2 বা 3 টি variable যখন তাদের কিছু মান থাকে অন্য variableর মান নির্বিশেষে আমাদের সমস্যা দেখা দেয় যা টেস্ট কেসের সংখ্যা কমায় এবং পরীক্ষামূলকভাবে প্রচুর সংখ্যক সফ্টওয়্যারে দেখা গেছে যে এটি আসলে যখন আমরা 2 বা সর্বাধিক 3 এর সংমিশ্রণ বিবেচনা করি তখন প্রায় প্রতিটি বাগ সনাক্ত হয় সুতরাং 2 দ্বারা সম্ভবত বড় সফ্টওয়্যার ইতিমধ্যে 80 শতাংশ বাগ পেয়েছে যখন আপনি 3 টি সমন্বয় বিবেচনা করেন তখন আমরা 90 শতাংশ পেতে পারি এবং 4 বা 5 দ্বারা আমরা সমস্ত বাগ পেতে পারি যদি তাদের 40 প্যারামিটার থাকে সব 40 আমাদের বিবেচনা করতে হবে না পরীক্ষামূলকভাবে এটি দেখানো হয়েছে আসুন আমরা এই জোড়া ভিত্তিক পরীক্ষায় কী কী জড়িত এবং কীভাবে আমরা এই জোড়া ভিত্তিক টেস্ট কেস ম্যানুয়ালি তৈরি করি এবং অবশ্যই তার বিশদটি দেখি তারা বলেছিল যে এমন সরঞ্জাম রয়েছে যেখানে আপনি কেবলমাত্র প্যারামিটারের সংখ্যা input করেন এবং এটি আপনাকে টেস্ট কেস দেবে সুতরাং জোড়া ভিত্তিক পরীক্ষা কেন কাজ করে তার মূল ধারণা হল যে দোষটি কয়েকটি কারণের মধ্যে মিথস্ক্রিয়া দ্বারা সৃষ্ট হয় যদি আপনি স্বজ্ঞাতভাবে বুঝতে চান যে কেন এমন হয় আপনি যদি প্রোগ্রাম কোডটি দেখেন তবে আমাদের যদি সত্যিই সম্ভাব্য সংমিশ্রণগুলি বিবেচনা করা হয় এবং তারপরে এইগুলির প্রতিটি ক্ষেত্রে কেস থাকে না আমাদের যদি শর্তগুলির সংমিশ্রণের কয়েকটি বিবেচনা করে শুধুমাত্র if statement থাকে আসুন এই উদাহরণটি বিবেচনা করি যে সুদের হার পরিমাণ মাস এবং তারপর ডাউন পেমেন্ট এবং পেমেন্ট ফ্রিকোয়েন্সি সুতরাং ডাউন পেমেন্ট হল আপনি একবারে কত টাকা পরিশোধ করেন এবং পেমেন্ট ফ্রিকোয়েন্সি কত একটি loanর জন্য এই বিভিন্ন প্যারামিটার দেওয়া হয়েছে যে প্রযোজ্য সুদের হার ভিন্ন হয়ে যায় সুতরাং পরিমাণের জন্য মাসের সংখ্যা ডাউন পেমেন্ট এবং পেমেন্ট ফ্রিকোয়েন্সি কত সুতরাং এর বিভিন্ন সংমিশ্রণ বিদ্যমান এবং আমরা এর মধ্যে জোড়া ভিত্তিক বিবেচনা করতে পারি ধরা যাক সুদের হার এবং ডাউন পেমেন্ট মাস এবং পেমেন্ট ফ্রিকোয়েন্সি ইত্যাদি ইত্যাদি তাহলে আমরা সব বাগ খুঁজে বের করতাম এবং হ্রাসের সংখ্যা এবং প্রয়োজনীয় টেস্ট কেসের সংখ্যা সত্যিই নাটকীয় শুধু এখানে দেখুন যদি input সংখ্যা 7 হয় এবং প্রতিটি 1 2 টি মান নিতে পারে এগুলি হল বুলিয়ান 7 বুলিয়ান input তারপর সংমিশ্রণের সংখ্যা 2 টু দি পাওয়ার 7 যা 128 কিন্তু জোড়া ভিত্তিক পরীক্ষা সেটের আকার 8 যদি আপনার 13 টি input থাকে এবং প্রতিটি টেস্ট 3 এর সংমিশ্রণের সংখ্যা 3 টু দি পাওয়ার 13 হয় যা 16 10 টু দি পাওয়ার 6 এ কিন্তু তারপর জোড়া ভিত্তিক পরীক্ষার আকার 15 যা পরিচালনাযোগ্য মাত্র মিলিয়ন দেখুন 16 মিলিয়ন এবং যদি এটি 40 হয় এবং প্রতিটি 3 গ্রহণ করে শুধু এখানে দেখুন টেস্ট কেসের সংখ্যা কত কেউ তার জীবদ্দশায় এই ধরনের সিস্টেম পরীক্ষা করতে পারে না যদি এই সংমিশ্রণগুলির প্রত্যেকটি পরীক্ষা করতে হয় কিন্তু তারপর জোড়া ভিত্তিক টেস্ট কেসের সংখ্যা 21 পরিচালনাযোগ্য কেউ 21 টি টেস্ট কেস চালাতে পারে কিন্তু তারপর আপনি হয়তো ভাবছেন যে আমি কিভাবে জানব যে 7 টি ইনপুট এবং প্রত্যেকে 2 টি গ্রহণ করে আমি 8 পাই এবং এই 15 এর জন্য আমি 21 পাই আমি কীভাবে এই নম্বরগুলি পেয়েছি আসলে এটি tool দ্বারা উৎপন্ন হয় এবং বিভিন্ন সরঞ্জামগুলি এর জন্য বিভিন্ন সংখ্যক টেস্ট কেস তৈরি করতে পারে সুতরাং কতগুলি জোড়া ভিত্তিক টেস্ট কেস প্রয়োজন হবে তা খুঁজে বের করা খুব কঠিন সমস্যা যেমনটি আমি বলেছিলাম যে বিভিন্ন সরঞ্জামগুলি তাদের চালানো অ্যালগরিদমের উপর নির্ভর করে বিভিন্ন সংখ্যক টেস্ট কেস তৈরি করতে পারে কিন্তু তারপর আমাদের যে অ্যালগরিদম থাকতে পারে hill climbing সম্মিলিত অপ্টিমাইজেশন জেনেটিক অ্যালগরিদম এবং এর মতো যেখানে আমরা সর্বাপেক্ষা কাম্য টেস্ট কেস পেতে পারি এখন আসুন আমরা এর আসল ব্যাপারটা দেখি সুতরাং আমরা এটিকে একটি প্রোগ্রামে t ওয়ে interaction ফল্ট বলি যদি এটি input মানগুলির t এর কিছু সংমিশ্রণের কারণে ঘটে আমাদের n input মান হতে পারে n 40 বা 50 হতে পারে এবং এর বাইরে কেবল 3টি input মান বলুন যখন তাদের কিছু নির্দিষ্ট মান 1 0 1 আছে সমস্যা দেখা দেয় সবচেয়ে সহজ t ওয়ে ফল্ট হল 1 ওয়ে ফল্টের ভেতরে 1 ওয়ে ফল্ট যতক্ষণ না পর্যন্ত 1 টি নির্দিষ্ট প্যারামিটার সত্য বা মিথ্যাতে সেট করা থাকে অথবা অন্যকিছু তারপর সমস্যা দেখা দেয় এবং একটি জোড়া ভিত্তিক ফল্ট 2 way ফল্ট এই পরিভাষা অনুযায়ী t সংখ্যক input প্যারামিটারের সংমিশ্রণে একটি t ওয়ে ফল্ট হয় এবং আপনি যেমন বলছেন যদি আমরা 5 way ত্রুটি পর্যন্ত বিবেচনা করি তাহলে সব সম্ভাব্য বাগ একটি ব্যবহারিক সফটওয়্যারে আবিষ্কৃত হতো এবং পরীক্ষা হিসাবে দেখা যায় যে সফ্টওয়্যার ফল্টগুলির অধিকাংশই সহজ এবং জোড়া ভিত্তিক ফল্ট নিয়ে গঠিত এমনকি একটি খুব বড় সফটওয়্যারের জন্য জটিল এবং বড় সফ্টওয়্যার যদি আমরা জোড়া ভিত্তিক ফল্টগুলি বিবেচনা করি তবে আমরা 80 90 শতাংশ সমস্যা চিহ্নিত করতে পারতাম এবং যদি আপনি 3 way বা 4 way বিবেচনা করেন তবে আমরা উপস্থিত প্রায় প্রতিটি বাগ পেতে পারতাম এবং খুব কম সংখ্যক টেস্ট কেসে এখন আসুন একটি একক মোড বাগের উদাহরণ দেখি সুতরাং একটি একক মোড বাগ তখন ঘটে যখন একটি প্যারামিটাররের অন্য সব প্যারামিটার সেটিং নির্বিশেষে কিছু মান সেট করা হয় আমাদের সমস্যা আছে শুধু একটি উদাহরণ দেখুন যে প্রিন্টারের ধরন এবং অন্যান্য নির্বাচিত বিকল্প নির্বিশেষে প্রিন্টার ডায়ালগ বক্সে ডুপ্লেক্স বিকল্পটি বেছে নেওয়ার সময় প্রিন্ট আউট সর্বদা লেপা হয়ে যায় তাই যতক্ষণ আপনি অন্য সকল চেকিং নির্বিশেষে input চেক বক্সগুলির মধ্যে একটি যা আপনি চেক করেন সমস্যা দেখা দেয় এবং যদি আপনি এটি চেক না করেন আপনি ডুপ্লেক্স বিকল্পটি সেট করা হয় না তাহলে অন্যান্য প্যারামিটারের সব সম্ভাব্য সমন্বয় কোন সমস্যা সৃষ্টি করবে না সুতরাং এটি একটি একক মোড বাগ কারণ এটি একটি একক প্যারামিটার সেটিং দ্বারা সৃষ্ট হয় সমস্যাটি একটি ডবল মোড ত্রুটি প্রদর্শিত হয় অথবা একটি 2 way ফল্ট ঘটে যখন দুটি বিকল্প একত্রিত হয় উদাহরণস্বরূপ প্রিন্ট আউটটি লেপা হয়ে যায় শুধুমাত্র যখন ডুপ্লেক্স নির্বাচিত থাকে হয় এবং প্রিন্টার মডেল 394 হয় শুধুমাত্র যখন এই প্যারামিটার 2 টির নির্দিষ্ট মান আছে সমস্যাটি ঘটে বা অন্য কোন সংমিশ্রণ সমস্যাটি একটি মাল্টি মোড ফল্ট 3 বা সেটিংসে ঘটে নির্দিষ্ট সেটিং প্রতি 3 বা মোড প্যারামিটার সমস্যা সৃষ্টি করেছে এখন আসুন বোঝার জন্য একটি উদাহরণ প্রোগ্রাম দেখি কেন এই সমস্যাগুলির অধিকাংশ 2 way সমস্যা সুতরাং এটি একটি প্রোগ্রাম যা কিছু বাস্তবায়নের চেষ্টা করছে এবং এটি পরীক্ষা করছে যে অনেকগুলি প্যারামিটার রয়েছে এবং এটি মাত্র 3 টি প্যারামিটার বিবেচনা করছে এবং তারপর এটি x 1 চেক করছে যদি x x1 এর সমান এবং y y2 এর সমান হয় তাহলে এটি f xyz যদি এটি x x2 এর সমান হয় এবং y y1 এর সমান হয় তাহলে output হল gxy সুতরাং এই মুহুর্তে প্রোগ্রামার এই বিবৃতিটি লিখতে মিস করেছেন else if x is equal x2 এবং y is equal to y 2 আমার এখানে y 2 লেখা উচিত ছিল যদি x x2 এর সমান হয় এবং y y2 এর সমান হয় তাহলে আউটপুট f xyz বিয়োগ gxy হওয়া উচিত অন্যথায় output f xyz প্লাস gxy কারণ সে এটি মিস করেছে x x1 এর সমান এবং y y2 এর সমান সুতরাং সমস্যা হবে তবে প্রোগ্রামার হয় ভুলে যেতে পারেন যদি ক্লাস হয় বা হয়ত সে যদি অ্যাকশন অংশে কিছু ভুল লিখতেন সুতরাং সেই ক্ষেত্রে এটি কেবল তখনই হবে যখন সেই নির্দিষ্ট সেটিংস দেওয়া হবে এটি সমস্যার কারণ হবে এটি আরেকটি উদাহরণ যেখানে অ্যান্ড্রয়েড স্মার্ট ফোন পরীক্ষা করতে হয় অপারেটিং সিস্টেমকে বিভিন্ন পরিবেশগত সেটিংসের জন্য পরীক্ষা করতে হয় সুতরাং অপারেটিং সিস্টেম কিছু পরিবেশগত প্যারামিটার দ্বারা কনফিগার করা হয় যেমন হার্ড কীবোর্ড লুকানো সেট করা যাবে না অথবা হার্ড কীবোর্ড লুকানো অনির্ধারিত সেট করতে হবে স্ক্রিন লেআউট বড় অথবা এটি স্বাভাবিক বা এটি ছোট সেট করতে হবে অথবা এটি ওরিয়েন্টেশন যা ল্যান্ডস্কেপ বা প্রতিকৃতি সুতরাং এটি একটি নির্দিষ্ট ফোন সেটের জন্য অ্যান্ড্রয়েডের কনফিগারেশন এখন যদি আমরা এই variableগুলি বিবেচনা করি যা বিভিন্ন মান নিতে পারে সুতরাং আমাদের 172800 টি টেস্ট কেস আছে সুতরাং খুব বেশি কিন্তু আপনি জোড়া ভিত্তিক পরীক্ষা করে দেখতে পারেন 3 way টেস্টিং 4 way টেস্টিং 5 way টেস্টিং এবং এর দ্বারা আমরা প্রায় প্রতিটি বাগ পেয়ে থাকতাম কিন্তু তারপর যা আমরা এখন পর্যন্ত উত্তর দেইনি তা হল কিভাবে জোড়া ভিত্তিক পরীক্ষার কেস তৈরি হয় আমরা কি কিছু সাধারণ অ্যালগরিদম পেতে পারি যার দ্বারা প্যারামিটারের একটি সেট দেওয়া হয় এবং এই প্যারামিটারগুলি যে মান নিতে পারে আমরা কি জোড়া ভিত্তিক টেস্ট কেস পেতে পারি যেহেতু আমি বলছিলাম যে জোড় ভিত্তিক পরীক্ষার ক্ষেত্রে সর্বোত্তম সংখ্যা তৈরি করা একটি খুব খুব কঠিন সমস্যা এবং আমরা evolutionary অ্যালগরিদম genetic অ্যালগরিদম ইত্যাদি চেষ্টা করতে পারি কিন্তু আসুন আমরা একটি সহজ অ্যালগরিদম দেখি যা আমাদের জোড়া ভিত্তিক পরীক্ষা দেবে আমি বলতে চাইছি জোড়া ভিত্তিক টেস্ট কেসের অ অনুকূল সংখ্যা প্রথম জিনিস হল variableগুলি চিহ্নিত করা ধরা যাক আমাদের একটি input প্যারামিটার হিসাবে ওরিয়েন্টেশন আছে যা 2 টি মান প্রতিকৃতি এবং ল্যান্ডস্কেপ নিতে পারে আমরা আরেকটি প্যারামিটার হিসেবে দেখেছি যা 3 টি মান নিতে পারে এবং কীবোর্ড হল আরেকটি প্যারামিটার যা 2 টি মান নিতে পারে সুতরাং প্রথম জিনিস যা আমরা করি তা হল এই টেবিলটি সাজানো এগুলি হল input প্যারামিটার টেবিল আমরা এই টেবিলটি এমনভাবে সাজিয়েছি যে আমরা প্রথমে সেই প্যারামিটারটি বিবেচনা করি যা সবচেয়ে বড় মান নেয় যদি 2 টি থাকে যেগুলি সবচেয়ে বড় হয় তাদের মধ্যে যেকোন একটিকে বিবেচনা করবে এবং তারপর আমরা পরবর্তী ইত্যাদি ব্যবস্থা করি সুতরাং আমরা input মানগুলির এই টেবিলটি পুনর্বিন্যাস করি যাতে বাম দিকের কলামে সম্ভাব্য মানগুলির সংখ্যা সবচেয়ে বেশি হয় সুতরাং এখানে শুধুমাত্র একটি সম্পূর্ণ পরীক্ষা 2 থেকে 3 থেকে 2 টি পরীক্ষার ক্ষেত্রে বিবেচনা করবে কিন্তু আমরা জোড়া ভিত্তিক পরীক্ষার কেস তৈরি করতে পারি যা এর চেয়ে অনেক কম সময় নেবে আমরা প্রথম যে কাজটি করেছি তা হল আমরা input প্যারামিটারগুলি সাজিয়েছি যেটি আমরা সর্বাধিক সংখ্যক সম্ভাব্য মান গ্রহণ করে যা আমরা প্রথমে সাজিয়েছি এবং পরের সংখ্যক প্যারামিটার সহ একটি এবং তারপরে এই সংখ্যক প্যারামিটারের কম বা সমান এবং মনে রাখবেন যে এটি কেবল একটি heuristic এবং আমরা কেবল ম্যানুয়ালি টেস্ট কেস তৈরি করার চেষ্টা করছি টেস্ট কেসের সর্বোত্তম সংখ্যা দেওয়ার প্রয়োজন নেই এবং আমাদের ম্যানুয়ালি চেক করতে হবে যদি টেস্ট কেসগুলো সব ঠিক থাকে অন্যথায় আপনাকে ম্যানুয়ালি এটি সংশোধন করতে হবে এবং এখন পরবর্তী ধাপে আমরা কেবল ব্যবস্থা করেছি আমরা প্যারামিটারটি নিয়েছি যা সর্বোচ্চ সংখ্যক মান নেয় এবং আমরা 2 টি মান গ্রহণ করে অন্য প্যারামিটারের জন্য এটি সাজিয়েছি সুতরাং আমি এখানে বড় বড় ছোট ছোট স্বাভাবিক স্বাভাবিক এর মধ্যে 2 টি লিখেছি এবং তারপরে আমরা একটি অন্তর একটি ভাবে প্রতিকৃতি ল্যান্ডস্কেপ প্রতিকৃতি ল্যান্ডস্কেপ প্রতিকৃতি ল্যান্ডস্কেপ লিখেছি পরবর্তী ধাপে আমরা তৃতীয় প্যারামিটারটি গ্রহণ করি এবং আমরা শুধু একটি অন্তর একটি ভাবে লিখি QWERTY 12 key QWERTY 12 key ইত্যাদি এবং তারপর আমরা এখানে আরো variable যোগ করতে পারি এবং কিন্তু আমাদের নিশ্চিত করতে হবে যদি সব জোড়া ম্যানুয়ালি না থাকে তবে আমরা এখানে কিছু সমন্বয় করি সুতরাং স্ক্রিন এবং কীবোর্ড স্ক্রিন এবং ওরিয়েন্টেশন ওরিয়েন্টেশন এবং কীবোর্ডের মধ্যে প্রতিটি জোড়া মানগুলি তাদের অস্তিত্ব আছে কিনা অন্যথায় আমরা এখানে এই মানগুলি সামান্য একটু সামঞ্জস্য করি সুতরাং আমরা মানগুলির জোড়া পেতে পারি অথবা আমরা এখানে সম্ভাব্য সব সমন্বয় তৈরি করতে অতিরিক্ত সারি সন্নিবেশ করতে পারি সুতরাং আমাদের বড় এবং প্রতিকৃতি আছে এবং আমাদের ল্যান্ডস্কেপ এবং বড় আছে এবং আমাদের QWERTY আছে এবং বড় আমাদের 12 টি চাবি এবং বড় আছে এবং আমাদের পোর্ট্রেট এবং QWERTY আছে কিন্তু ল্যান্ডস্কেপ এবং QWERTY কি সম্পর্কে হ্যাঁ আমাদের এখানে আছে সুতরাং আমরা শুধু এখানে মানগুলি লিখি এবং একইভাবে আমরা অন্যান্য প্যারামিটারগুলি খুঁজে বের করি যে কোন নির্দিষ্ট সংমিশ্রণ অনুপস্থিত কিনা আমরা এখানে অতিরিক্ত নিয়ম যোগ করার চেষ্টা করি সুতরাং এটি সমস্ত জোড়া পরীক্ষার জন্য টেস্ট কেস তৈরি করার একটি ম্যানুয়াল উপায় সুতরাং আমরা জোড়া যুক্ত করা চালিয়ে যেতে পারি এবং তারপরে সমস্ত সম্ভাব্য সমন্বয় বিদ্যমান কিনা তা পরীক্ষা করে দেখতে পারি এবং পরিশেষে ডুপ্লিকেট টেস্ট কেস হতে পারে আমরা চেষ্টা করি সংখ্যাটা একটু কমিয়ে আনতে সুতরাং এটি টেস্ট কেস উৎপাদন করার একটি ম্যানুয়াল অ্যালগরিদম কিন্তু তারপর বেশ কিছু ছোট tool আছে যেমন তারা বলছিল যে এগুলো পাওয়া যায় আপনি কেবল সেগুলি ডাউনলোড করে চালাতে পারেন এবং input প্যারামিটার এবং সম্ভাব্য মানগুলি দিতে পারেন এটি আপনাকে সঠিক টেস্ট কেস দেবে Google PICT এ আপনি যে সরঞ্জামগুলি দেখতে পারেন তা Windows এ চলে এবং আমি মনে করি লিনাক্স প্ল্যাটফর্মেও চলে Jenny যা open source C প্রোগ্রাম আপনি Jenny প্রোগ্রাম দেখতে পারেন যা ছোট C প্রোগ্রাম হিসাবে 100 200 লাইন সম্ভব এবং আপনি সোর্স কোড ডাউনলোড করুন এবং এটি চালান এবং তারপর সব জোড়া অন্য tool বিভিন্ন tool পাওয়া যায় ছোট tool এবং আপনি পারেন সেখানে আপনাকে টেস্ট কেসের সংখ্যা দেওয়া হবে এবং যেমন আমি বলছিলাম যে আপনি input প্যারামিটারের বিভিন্ন মান দিয়ে চেষ্টা করুন এবং প্রতিটি প্যারামিটার বিভিন্ন সংখ্যক মান নেয় তারপরে এই toolগুলি তাদের জন্য বিভিন্ন সংখ্যক পরীক্ষার ক্ষেত্রে দিতে পারে কারণ তারা সম্ভবত বিভিন্ন অ্যালগরিদম ব্যবহার করে কিন্তু যেকোনো ক্ষেত্রে আপনি যদি এই toolটি ডাউনলোড করে সেগুলো চালান তাহলে তা সার্থক হবে এটি বেশ সহজ ছোট tool খুব ব্যবহারযোগ্য tool এইগুলির বেশিরভাগেরই একটি GUI সেই টেস্ট interface পর্যন্ত নেই সুতরাং দয়া করে এটি করুন এবং আমরা পরবর্তী সেশনে white বক্স পরীক্ষার বিষয়ে আলোচনা করব Glossary English Word Word Meaning Pair wise Testing পেয়ার ওয়াইজ টেস্টিং জোড়া ভিত্তিক পরীক্ষা Combinatorial কম্বিনেটরিয়াল সম্মিলিত Portrait পোর্ট্রেট প্রতিকৃতি Row রো সারি